ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স 1 এর লেকচারগুলিতে আবার আপনাদের স্বাগত জানাই এবং এটি হল 22 নম্বর বক্তৃতা আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসের উপর আমাদের আলোচনা চালিয়ে যাব বিশেষ করে টাইপ 1 ইন্টিগ্রাল ক্যালকুলাস এবং আজ আমরা টাইপ 1 ইন্টিগ্রালগুলির কনভার্জেন্স নিয়ে কথা বলব আগের লেকচারে আমরা দেখেছি কীভাবে সেই ইন্টিগ্রালগুলি বা টাইপ 1 এর ইন্টিগ্রালগুলি গণনা করতে হয় এবং গননার উপর ভিত্তি করে প্রকৃতপক্ষেই আমরা সিদ্ধান্ত নিতে পারি যে ইন্টিগ্রালটি কনভার্জস না ডাইভার্জস হয় তবে আজ আমরা টেস্ট বেসড নিয়ে কথা বলব যেখানে আমরা ইন্টিগ্রালগুলো কোনরূপ গণনা না করেই সেটি কনভার্জস না ডাইভার্জস তা বলতে পারি আগের লেকচারটি মনে করুন আমরা এই টেস্ট কেসটি নিয়ে আলোচনা করেছি যেখানে a1xpdx p1 এর জন্য কনভার্জস হয় এবং p≤1 হলে ডাইভার্জ হয় সুতরাং এই টেস্ট ইন্টিগ্রালটি ইন্টিগ্রালের সঙ্গে অন্যান্য ইম্প্রপার ইন্টিগ্রালের তুলনা করতে এবং আন্ডারলাইন ইন্টিগ্রালের কনভারর্জেন্সের উপসংহারে খুব প্রয়োজন হয় সুতরাং এখানে আবার এই কনভারর্জেন্সটি p এর উপর নির্ভর করে সুতরাং p1 এর সমস্ত মানের জন্য এই ইন্টিগ্রাল কনভারর্জেন্সটি এবং p≤1 হলে এই ইন্টিগ্রাল ডাইভারর্জটি হয় সুতরাং এখানে আমরা আবার টাইপ 1 ইন্টিগ্রালগুলির ব্যাপারে আবার বলব যখন আমাদের এই টাইপ 1 ইন্টিগ্রাল abfxdx রয়েছে যখন a টু b এর যেকোনো মান a ∞এবংঅথবা b∞ এর জন্য f টি বাউন্ডেড হয় সুতরাং উভয়ই ∞ থেকে এর মতো এটিও টাইপ 1 ইন্টিগ্রাল সুতরাং আমরা এই রকমের ইন্টিগ্রালেরগুলির কনভারর্জেন্স নিয়ে কথা বলব যেখানে লিমিটে ∞ উপস্থিতি থাকে সুতরাং এটি একটি খুব দরকারী তুলনা পরীক্ষা যাকে কম্পারিজন টেস্ট 1 বলছি সুতরাং এখানে আমরা অনুমান করি যে f এবং g ac∀c≥a এবং 0≤f≤g∀xa এর উপর ইন্টিগ্রেবল তাহলে afxdx converges if agxdx converges agxdx diverges if afxdx diverges সুতরাং এখানে এই ইন্টিগ্রালটি কি ইন্টিগ্রাল g তাই f এর চাইতে g এর মান আরও বড় সেক্ষেত্রে যদি এই ইন্টিগ্রালটি যা সেই অর্থে আরও বড় ইন্টিগ্রাল কারণ g এর আরও বড় মান নেওয়া হচ্ছে সুতরাং আমাদের এই সম্পর্কটি রয়েছে যখন আমাদের এই g টি আরও বড় হবে আর এই ইন্টিগ্রাল agxdx এর এই ইন্টিগ্রাল afxdx এর চাইতে একটা বড় মান থাকবে রেঞ্জটা যাই হোক না কেন যেমন এখানে a টু এবং যদি a টু এই ইন্টিগ্রালগুলি বজায় থাকে তবে স্বাভাবিকভাবেই আমাদের এখানে এরকম ফলাফল হবে সুতরাং যদি এই ইন্টিগ্রালটি কনভার্জ হয় কারণ এবং এটি যদি বড় মানটি হয় কারণ g x a এর যে কোনও পয়েন্টের একটি বড় মান গ্রহণ করে সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই এই ইন্টিগ্রালটিও কনভার্জ হয় কারণ যদি এই মানটি বজায় থাকে এবং এটি এর চেয়ে ছোট তবে স্বাভাবিকভাবেই এটিও বজায় থাকবে এবং আরও একটি উপসংহার রয়েছে যা আমরা এর থেকে উপসংহারে আসতে পারি যে যদি এই ইন্টিগ্রাল afxdx যদি ডাইভার্জ হয় তবে agxdx ও ডাইভার্জ হবে সুতরাং স্বাভাবিকভাবেই আমরা এই উপসংহারে পৌঁছাতে পারি যে a টু ∞ এর উপর g এর এই ইন্টিগ্রালটি ও ডাইভার্জ হবে কারণ এই f এখানে xa এর যে কোনও পয়েন্টের থেকে ছোট মান গ্রহণ করছে এবং যদি এই ইন্টিগ্রালটি থাকে তাই স্বাভাবিকভাবেই যদি এটি f এর একটি ছোট মানের সঙ্গে বজায় না থাকে তবে স্বাভাবিকভাবেই এটিও থাকবে না এটিও ডাইভার্জ হবে সুতরাং এখানে আমাদের আরও একটি পরীক্ষা রয়েছে যাকে বলা হয় লিমিট কম্পারিজন টেস্ট বা কম্পারিজন টেস্ট 2 আর এটিও এখানে একটা দরকারী পরীক্ষা সুতরাং আমাদের কাছে এই f এবং g আছে আর তারা a টু c এর যেকোনো ca এর মানের জন্য ইন্টিগ্রেবল f আবার নন নেগেটিভ মানগুলি নেবে আর g xa এর যেকোনো মানের জন্য কঠোরভাবে পজিটিভ হবে এবার আমরা যখন আমরা নিই এই লিমিট x যা ইনফিনিটির দিকে যাচ্ছে সেটা নিয়ে বলব সুতরাং আমরা যদি এই fxgx নিই আমাদের দুটি ফাংশন রয়েছে আমরা আসলে এই আচরণটি পাই যে যখন দুটি ফাংশনের রেসিও x → হয় এবং যদি এটি কেবল k হয় যা একটা নন জিরো সংখ্যা হিসাবে আসে সেক্ষেত্রে আমরা এখান থেকে এই উপসংহারে পৌঁছতে পারি যে যখন x → হয় তখন এই f এবং g এর আচরণ একই রকম হয় কারণ আমরা সেখানে কিছুটা ধ্রুবক পাচ্ছি সুতরাং এই ইন্টিগ্রালগুলি যেখানে আমাদের টাইপ 1 ইন্টিগ্রাল afxdx রয়েছে এবং এই টেবিলটি এখানে একিসঙ্গে কনভার্জ বা ডাইভার্জ হতে পারে কারনটি হল আমাদের সমস্যাটি হল যখন x → ∞ এবং আমরা লক্ষ্য করেছি যে এই f এবং g তারা x টু এর মত একইরকম আচরণ করে এবং সেই ক্ষেত্রে আমরা সহজেই সিদ্ধান্ত নিতে পারি এই ইন্টিগ্রাল afxdx বা এই ইন্টিগ্রাল agxdx লিমিট k নন্ন জিরো হলে হয় দুটিই কনভার্জ হবে নয়তো উভয়ই ডাইভার্জ হবে আমরা এই সমস্ত ফলাফল প্রমাণ করছি না তবে এটা অনুভব করছি যে এই ফলাফলগুলি তারা ধরে রাখে এখানে উদাহরণস্বরূপ আবার আমি এখানে যেমন বলেছি উভয় ফাংশনের এই আচরণটি x→∞ এর মতো এবং সেই ক্ষেত্রে আমরা সহজেই উপসংহারে পৌঁছাতে পারি যে এটি কনভার্জ হলে অন্যটিও কনভার্জ হবে আর এটি খুব কার্যকর হতে চলেছে কারণ একটি প্রদত্ত ইন্টিগ্রালগুলির জন্য ধরুন এই fx দেওয়া হয়েছে আমরা এমন একটি g তৈরি করব যার আচরণ আমাদের জানা বা এই g এর ইন্টিগ্রালটি আমাদের পরিচিত যে এটি কনভার্জ না ডাইভার্জ এবং ইন্টিগ্রালের এই আচরণের উপর ভিত্তি করে আমরা সহজেই অন্যান্য ইন্টিগ্রালের কনভার্জেন্সের ব্যাপারটা বলতে পারি আবার উদাহরণস্বরূপ এই k টি 0 হলে কী হবে k 0 এর অর্থ এটি এই ফাংশনটির তুলনায় দ্রুত ইনফিনিটিতে কনভার্জ হচ্ছে তাহলে কেবল এটাই এখানে ডোমিনেট করবে g ডোমিনেট করবে এবং তারপরে x → ∞ 0 তে চলে যাবে সুতরাং এই ক্ষেত্রে এখানে g একটি ডোমিনেটিং ফাংশন তাই আমরা এই k0 পাব এবং এক্ষেত্রে যদি এই g ইন্টিগ্রাল কনভার্জ হয় তাহলে আমাদের এই ফাংশনটি রয়েছে যা f এর চেয়ে x→∞ হিসাবে ডোমিনেট হচ্ছে এবং যদি এটি কনভার্জ হয় তবে স্বাভাবিকভাবেই অন্যান্য ইন্টিগ্রালগুলিও কনভার্জ হয় সুতরাং এটি আবার সহজ সরল কারণ এই সীমাটি x→∞ হিসাবে 0 হতে চলেছে সুতরাং এখানে g x→∞ হিসাবে f এর চেয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে তাই এটি ইনফিনিটির দিকে দ্রুত এগিয়ে চলেছে তারপরে এটি এবং সেইজন্য আমরা এখানে 0 পাচ্ছি সুতরাং এটি একটি কারণ এখানে যদি এই g কনভার্জ হয় তাহলে f ও কনভার্জ হবে এবং আবার অন্য ভাবে যদি এই k এখানে প্রায় হয় তাহলে যদি এটি এটা লিমিটের কাছে পৌঁছে যায় তবে সেই ক্ষেত্রে এই f টি ডোমিনেটিং হয় এবং তারপরে যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি যে যদি g ডাইভার্জ হয় সুতরাং যদি আমাদের এই ফলাফলটা থাকে যে এই g টি ডাইভার্জ তাহলে আমরা বলতে পারি যে এই f টিও ডাইভার্জ হবেস কারণ এই g এই f টি ফাংশনকে ডোমিনেট করে সুতরাং এটি এর তুলনায় আরও দ্রুত বাড়ছে এবং এই কারণেই আমরা সেখানে ইনফিনিটি পাচ্ছি সুতরাং সেক্ষেত্রে এই ইন্টিগ্রাল f ও ডাইভার্জ হবে যদি k ∞ এবং agxdx ডাইভার্জ হয় তবে afxdx ও ডাইভার্জ হবে সুতরাং এটি একটি সহজ কম্পারিজন টেস্ট যেটা আমরা আলোচনা করেছি এবং এখন আমরা কিছু সমস্যা দেখব সুতরাং উদাহরণস্বরূপ এটি এখন আমরা এই ইন্টিগ্রাল 1dxxx21 কে পরীক্ষা করব সুতরাং আমাদের এখন এখানে অন্য একটি ফাংশন খুঁজতে হবে যার সঙ্গে আমরা এটির সম্পর্ক স্থাপন করতে পারি বা যা x→∞ এর সাথে এর সাথে তুলনা করা যেতে পারে আবার আমাদের ইনফিনিটিতে সমস্যা রয়েছে যদিও আমরা কেবল এই ইম্প্রপার ইন্টিগ্রালগুলি নিয়েই কথা বলছি সুতরাং আমরা এখানে দেখব যে কেমন করে এই ফাংশনটি x→∞ এর মত আচরণ করছে আমরা সাধারণত এখানে যা করি তা হল আমরা x টিকে নিই এবং এখানে আমরা x কে কমন ইিসাবে নিই সুতরাং আমাদের তখন 1xx21 রয়েছে সুতরাং এর অর্থ হল 1 এ পৌঁছে যাবে ঠিক যেমন x ∞ এর কাছে পৌঁছায় সুতরাং আমরা কোনও সমস্যা তৈরি করছি না এখন আমাদের এখানে x2 সুতরাং 1x2 রয়েছে সুতরাং এখানে এই ফাংশনটি এখানে প্রদত্ত ফাংশনটি 1x2 এর মত আচরণ করে ঠিক যেমন x তে যায় এবং এটি আমাদের ফাংশনগুলি তুলনার জন্য সেট করতে সহায়তা করবে লক্ষ্য করুন যে 1xx211x2 ধরা যাক fx1xx21 এবং gx1x2 fxgxx→∞xx21 1≠0 তাহলে 11x2dx converges ⟹ 1dxxx21 converges সুতরাং এখানে মূল কথাটি হল আমাদের এই ইন্টিগ্রান্ডের আচরণটি লক্ষ্য করতে হবে যেমন x ইনফিনিটির দিকে যাচ্ছে এটি কীভাবে x পাওয়ার p টাইপ ফাংশন সাধারন ফাংশন 1 এর সাথে আচরণ করে তার খোঁজ করতে হবে এবং তারপরে আমরা সহজেই এই লিমিটটি পেতে পারি এক্ষেত্রে এটি নন জিরোর মতো সুতরাং আমরা এই সিদ্ধান্ত নিতে পারি যে এটি কনভারর্জেস করে সুতরাং এটিও কনভারর্জ হবে সুতরাং পরবর্তী সমস্যাটি হল আমরা এই ইন্টিগ্রাল 1x2x51dx কনভার্জেন্স কিনা তা পরীক্ষা করব এক্ষেত্রে আপনি আগের মতো করেই করবেন তাহলে আমাদের কাছে এই fxx2x51 আছে আর এই ফাংশনের আচরণটি আমরা এখানে পরীক্ষা করব আমাদের নিউম্যারেটরটিতে রয়েছে x2 এবং আপনি যদি এখানে x52 নেন তবে x5 এবং এখানে বর্গমূল রয়েছে তাহলে x পাওয়ার 5 এর উপরে 1 প্লাস 1 এবং তারপরে এখানে 1x রয়েছে সুতরাং এটি x→∞ এর মতো কোনও সমস্যা তৈরি করবে না কারণ এটি এখানে কেবল 1 হবে সুতরাং এই দুটি পদ দ্বারা আচরণটি প্রভাবিত হবে সুতরাং আমাদের এখানে 1 ওভার x পাওয়ার 5 বাই 2 রয়েছে এবং তারপর বিয়োগ 2 এবং এই বর্গমূল পদটি x→∞ হিসাবে কোনও সমস্যা তৈরি করছে না এবং এটি এখানে রয়েছে সুতরাং এটি 1 ওভার এক্স পাওয়ার 1 বাই এটা 4 5 বিয়োগ 4 বাই 2 অর্থাৎ 1 বাই 2 এর মতো আচরণ করছে সুতরাং স্কোয়ার রুট x তাহলে 1x সুতরাং 1x x → ∞ এর মতো আচরণ করছে এর ভিত্তিতে এখন আমরা ফাংশনটি নির্বাচন করতে পারি আমরা g ফাংশনটিকে নির্বাচন করতে পারি সুতরাং gx1x এবং এখন এই ক্ষেত্রে আমরা আবার এই x→∞fxgxx→∞x2xx511 নেব সুতরাং এই লিমিটটি 1 হবে সুতরাং আবার আমরা এখানে এই দুটি ফাংশনের অনুপাত হিসাবে একটি নন জিরো লিমিট পাচ্ছি উভয় ইন্টিগ্রালই একই রকম আচরণ করবে সুতরাং এই ক্ষেত্রে আমরা এই gx ইন্টিগ্রাল সম্পর্কে জানি যে এটি 1x সুতরাং এখানে x এর পাওয়ার হল অর্ধেক যা 1 এর চেয়ে কম এটি মূলত এই ইন্টিগ্রালটিকে ডাইভার্জ করে কারণ এটি একটি টেস্ট ইন্টিগ্রাল ছিল এবং যখনই এই x এর পাওয়ার 1 এর চেয়ে কম বা সমান হয় তখনই আমাদের ডাইভার্জেন্স হয় সুতরাং এই ইন্টিগ্রালটি ডাইভার্জ হয় এবং উভয় ইন্টিগ্রালই একই রকমের আচরণ করবে সমস্যার মধ্যে দেওয়া ইন্টিগ্রালটি কম্পারিজন টেস্টেও ডাইভার্জ হবে সুতরাং এটিও ডাইভার্জ হবে সুতরাং আমরা এই কম্পারিজন টেস্ট ব্যবহার করে আবার এই ইন্টিগ্রালটির ডাইভার্জেন্স প্রমাণ করেছি ঠিক আছে সুতরাং এটি আবার আর একটি সমস্যা যেখানে আমরা দেখাব যে এই ইন্টিগ্রাল 0dx কনভার্জ এক্ষেত্রে আমরা এই ইন্টিগ্রালটি 01dx 1 dx হিসাবে ভেঙে দেব এই কৌশলটিতে প্রায়ই আমরা 0 থেকে 1 এর এই অংশটি সরিয়ে ফেলতাম কারণ 01dx একটি প্রপার ইন্টিগ্রাল এটি এখন আর বিরক্ত করছে না সুতরাং এটি প্রপার ইন্টিগ্রাল যার অর্থ হল আমাদের এই ইন্টিগ্রালটির এই ফাইনাইট মানটি রয়েছে এখন আমরা এখানে কেবল এই ইন্টিগ্রালটি নিয়ে আলোচনা করব সুতরাং যদি এটি একটি কনভার্জেন্ট ইন্টিগ্রাল হয় তবে পুরোটাই কনভারর্জ হবে যদি এটি ডাইভার্জ হয় তবে স্বাভাবিকভাবেই প্রদত্ত ইন্টিগ্রালটি ডাইভার্জ হবে সুতরাং এখন আমরা কম্পারিজন টেস্ট করার জন্য আমরা কি দেখব এখন এই ex2 কে আমরা যদি এটাতে প্রসারিত করি তবে এই 1x2x42 হবে এটিই হল সম্প্রসারণটি এবং এটি সর্বদা x2 এর চাইতে বড় হবে সুতরাং আমাদের এই সমস্ত পজিটিভ টার্মগুলো রয়েছে যেখানে x টা নিশ্চিতভাবে পজিটিভ সুতরাং সমস্ত x 0 বা x 0 এর জন্য এই টার্মটি এই x2 টার্মের চেয়ে বড় হবে কারণ x2 টার্মটি ইতিমধ্যেই এখানে সেট করা হয়েছে আসলে x 0 ও তাই সমস্ত x এর ক্ষেত্রে এটি এখন সত্য সুতরাং 1x2 টি এর চাইতে বড় হবে কারণ এটি ঠিক একই টার্ম যেটা আমরা এখানে নিয়েছি এবং অন্যান্যগুলো সমস্তই পজিটিভ টার্ম সুতরাং যে কোনও ক্ষেত্রে সমস্ত x এর জন্য এই ইকুয়ালিটি আর এই ইনিকুয়ালিটি বজায় থাকবে এখন আমরা এখানে কি করব এর ফলাফল এখন আমাদের আছে ex2x2 আমরা এটিকে উল্টে লিখতে পারি e x21x2 সুতরাং আমরা এখন এখানে x0 নিচ্ছি না যদিও আমাদের সমস্যাটাতে x1 হচ্ছে সুতরাং এটি x1 এর জন্য স্বাভাবিকভাবেই সত্য সুতরাং আমরা e x21x2 এই ফলাফলটি পেয়েছি এবং আমরা এটাও জানি যে 1 dx এই টেস্ট ইন্টিগ্রালটি কনভার্জ এই কম্পারিজন টেস্ট অনুসারে এটি কনভার্জ করে কারণ এখানে 1x2 এই ফাংশনটি e x2 এর চেয়ে বড় মান নেয় এবং এই ইন্টিগ্রালটি যেটা ডোমিনেটিং ইন্টিগ্রাল এটা কনভার্জ করে সুতরাং স্বাভাবিকভাবেই এটিও তাই বোঝায় অর্থাৎ এটা বলে যে এই 1 dx ইন্টিগ্রালটিও কনভার্জ করে এবং এখন এই ইন্টিগ্রালটি কনভার্জ করে এবং এটিও প্রপার ইন্টিগ্রাল 0 1dx যা কনভার্জ করে তাহলে এখানে প্রদত্ত ইন্টিগ্রালটি কনভার্জ হবে আর এই কনভার্জটিই আমরা দেখাতে চাই সুতরাং এটা এইভাবে পরিচালনা করাটা সহজ হল আমরা এই দুটি ইন্টিগ্রাল নিয়েছি কারণ x যদি 1 এর চেয়ে বড় হয় তবে আমরা সহজেই বলতে পারি যে এটা 0 এর সমান নয় আমরা কেবল এটি 1x2 এ পরিবর্তন করতে পারি এবং একে দুটি ইন্টিগ্রালে ভাগ করি কারণ প্রথমটি প্রপার ইন্টিগ্রাল এবং এখন আমাদের যাই হোক না কেন x1 সুতরাং এটি কনভার্জেন্স এবং তারপরে উভয় যোগফলই কনভার্জ হয় এবং প্রদত্ত আসল ইন্টিগ্রালটিও কনভার্জ করে সুতরাং এখন আপনি আরও একটি উদাহরণ নেবেন যেখানে 0x x2dx এই ইন্টিগ্রালটি কনভার্জ করে সুতরাং এই ক্ষেত্রেও আমরা এটি ডিল করব কারণ x0 আমাদের এখানে x সহ এই সমস্যাটি আছে আসুন আবার আমরা এটাকে 01x x2dx1x x2dx তে ভেঙে দিই এখানে এই প্রথম ইন্টিগ্রালটি একটি প্রপার ইন্টিগ্রাল আমরা ইতিমধ্যেই আগের বক্তৃতায় সেটা আলোচনা করেছি কারণ x→0 লিমিটটি ফাইনাইট সুতরাং এটি একটি প্রপার ইন্টিগ্রাল যেখানে x→0 ই কেবলমাত্র সমস্যার পয়েন্ট ছিল তবে এই লিমিটটি ফাইনাইট ছিল এবং এই আমাদের x → 0 থাকা সত্ত্বেও ইন্টিগ্রান্ডে কোনও সমস্যা হয় না সুতরাং এটি প্রপার ইন্টিগ্রাল দ্বিতীয়ত এখন আমরা আলোচনা করব যে এটিও কনভার্জেন্স হয় এবং কারণটিও পরিষ্কার কারণ এখানে যে x x21x2 যে ইন্টিগ্রান্ডটি দেওয়া হয়েছে তা এবং আমরা জানি যে 11x2dx ও কনভার্জ করে সুতরাং এখানে এটি একটি ডোমিনেটিং ইন্টিগ্রাল কারণ এই 1x2 x x2 এর চাইতে বড় মান গ্রহণ করে এই ইন্টিগ্রালটি কনভার্জ করে সুতরাং কম্পারিজন টেস্ট অনুসারে আমরা জানি যে এই 0x x2dx ও কনভার্জ এটি টেস্ট ইন্টিগ্রালের উপর ভিত্তি করে 11x2dx এটিও কনভার্জ করবে সুতরাং এখানে এটি ছিল একটি ডোমিনেটিং ইন্টিগ্রাল তাহলে স্বাভাবিকভাবেই এটিও কনভার্জ করবে আমরা এখন অন্য একটি উদাহরণ দেখব এখানে আমরা দেখাব যে এই 1xx 1x413dx ডাইভার্জ সুতরাং এখন আমরা এখানে দেখাব যে এই ইন্টিগ্রালটি ডাইভার্জ হয় আসুন আমরা এই f ইন্টিগ্রান্ডটি নিই ধরি এটি f তাহলে f হল xx 1x413 সুতরাং এই x টিকে আমরা ডিনোমিনেটরে আনতে পারি সুতরাং x এবং আমাদের এখানে x রয়েছে এবং এই এটি থেকে আমরা x4 কেও নেব কারণ আমরা x→0 এর আচরণটি দেখতে চাই সুতরাং সেক্ষেত্রে আমরা যদি এই x43 এখানে বের করি এটি x 1 হবে এবং তারপরে আমাদের এখানে আবার x 41 রয়েছে এয়ি হল 13 সুতরাং x যেহেতু ইনফিনিটিতে যায় এটি 1 হবে এবং এখানে x→0 ছিল এটিও একটি কন্সট্যান্ট টার্ম 2 হবে সুতরাং মূলত এর আচরণটি আমরা এখানে এই x পাওয়ার টার্মটি দ্বারা দেখতে পাচ্ছি সুতরাং 1x13 বা এটি x 13 হবে যখন x→∞ রয়েছে সুতরাং এখানকার এই ফাংশনটি ইন্টিগ্রান্ডটি x1 13 এর মত আচরণ করে যখন x→∞ এবং এখন আমরা এই gx ফাংশনটি পেয়েছি আমরা যদি এই gx ফাংশনটিকে 1x13 হিসাবে ধরি তবে আমরা লিমিটটি নিতে পারি সুতরাং এই fxgx ফাংশনের লিমিট x→∞ তাহলে লিমিটটি x→∞ f টি ছিল xx 1x413 সুতরাং আমি নিউম্যারেটরে x13 কে নিতে পারি এখন আমাদের এখানে কি আছে সুতরাং এটি লিমিট x→∞ এবং সেখানে আমাদের x43x x431x 413 আছে যেহেতু x→∞ তাহলে এটি 2 হবে এবং এটি 1 এ চলে যাবে সুতরাং আমরা এই 2 লিমিটটি পেয়েছি সুতরাং এখন যেহেতু এই লিমিটটি একই তাই এই লিমিটটি নন জিরো নয় এখন উপসংহারটি হল যে উভয় ইন্টিগ্রালই f এর ইন্টিগ্রাল এবং g এর ইন্টিগ্রাল তারা একই রকম আচরণ করবে সুতরাং এই ক্ষেত্রে আমরা জানি যে এখানে ইন্টিগ্রালটা 0 থেকে 11x13dx তাই এখানে p এর পাওয়ার 1 এরও কম সুতরাং এই ইন্টিগ্রালটা ডাইভার্জ হয় সুতরাং এই ইন্টিগ্রালটি ডাইভার্জ হবে এবং f এর ইন্টিগ্রালটিও ডাইভার্জ হবে যা এখানকার সমস্যাটিতে দেওয়া আছে সুতরাং এই ইন্টিগ্রালটি ডাইভার্জ কারণ আমাদের এটির সাথে এই ইন্টিগ্রাল 11x13dx এর তুলনা করা হয়েছে এবং তাদের দুজনেরই আলাদা আলাদা হলেও তারা একই আচরণ করবে কারণ তারা এরকম আচরণ করবে কারন তাদের আচরণ x → ∞ এর মতোই ঠিক আছে এটা থেকে এখন আমরা সিদ্ধান্ত নিতে পারি সুতরাং আমরা দুটি কম্পারিজন টেস্ট দেখেছি 1 নম্বর টেস্টটি ছিল যখন আমাদের সাথে f এর এই 0≤fx≤gx সম্পর্কটি ছিল এবং সেই ক্ষেত্রে যদি আমরা জানি যে এই g টি কনভার্জ হয় এই g আরও বড় ইন্টিগ্রালকে কনভার্জ করে যা একটা বড় মানের ফাংশনটি নেয় এটি কনভার্জ হলে অন্যটিও কনভার্জ হবে এবং যদি এটি যদি ছোটটি ডাইভার্জ হয় তবে অন্যটিও ডাইভার্জ হবে কম্পারিজন টেস্ট 2 তে আবার আমাদের এই সম্পর্কটা ছিল সুতরাং এটি নিশ্চিতভাবে সমানও হতে পারে কারণ x→∞ কমপক্ষে এই g এর 0 হওয়া উচিত নয় আমাদের যদি এই মানটি k হয় এবং যদি k ≠ 0 হয় তবে তারা উভয়ই একই রকম আচরণ করবে এবং যদি k 0 হয় তার মানে হল এটি অনেক দ্রুত বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে যদি এটি কনভার্জ হয় তবে অন্যটিও কনভার্জ হবে এবং যদি এই k ইনফিনিটি হয় সেক্ষেত্রেও আমাদের কাছে ফলাফল রয়েছে এবং এটি g ইন্টিগ্রাল এই ছোটটিকে ডাইভার্জ করে এখন এই f ডমিনেট করে সুতরাং এক্ষেত্রে যদি ছোটটি ডাইভার্জ হয় স্বাভাবিকভাবেই তবে বড়টিও ডাইভার্জ হবে আর এটাই এই বক্তৃতার উপসংহার ছিল এটা কম্পারিজন টেস্ট 1 এবং এটা কম্পারিজন টেস্ট 2 সুতরাং এই রেফারেন্সগুলি আমরা এই লেকচারটি তৈরি করতে ব্যবহার করেছি এবং আপনাকে অনেক ধন্যবাদ